হ্যালো সবাইকে এন পি টি ই এল অনলাইন সার্টিফিকেশন কোর্স ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং গ্রাফিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছিI আমরা এখন মডিউল তিনে আছি এটা 23 নম্বর লেকচার যেখানে আজ আমরা অর্থগ্রফিক প্রজেকশন নিয়ে আলোচনা করবI গত ক্লাসে আমরা প্রথম ও তৃতীয় কোয়াড্রেন্ট প্রজেকশনস সম্পর্কে জেনেছি এই প্রথম ও তৃতীয় কোয়াড্রেন্ট প্রজেকশনস এ আমরা কি দেখেছি প্লেনসের ওপর প্রজেকশনের পর আমরা একটি ফ্রন্ট ভিউপাবো টপ ভিউ হবে এর ঠিক নিচে ডানদিক থেকে যদি দেখতে চেষ্টা করি প্রজেকশনটা হবে বা হাতের দিকে তাহলে এটা ডানদিকের ভিউ হলো একই ভাবে আমরা যদি বামদিক থেকে কিছু দেখি এবং আমরা যদি প্রজেকশন টা পাই তাহলে সেটা হবে বাঁদিকের ভিউ ডানদিকের এটাই প্রচলিত নিয়ম যেটা প্রথম quadrant systems এ আমরা follow করে থাকি তৃতীয় quadrant systems এর ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে front view চলো আমরা এখানে একটা front view আঁকিI Top view থাকবে Top এ এবং ডানদিকের view ডানদিকে বামদিকের view বামদিকে এভাবেই আমরা তৃতীয় quadrant systems কে পেয়ে যাবো প্রথম quadrant system এর ক্ষেত্রে Top view কে fold করার পর front view নিচে চলে আসছে এবং আমরা যদি বামদিক থেকে তাকাই তাহলে বামদিকের opaque plane এর ওপর প্রজেকশন এর view টা আসবে একেবারে ডানদিক পর্যন্ত এবার আমরা যদি ডান দিক থেকে দেখি opaque plane এ প্রজেকশনটা বামদিকে আসে এভাবেই আমরা এগিয়ে যাই ও বেশিরভাগ ক্ষেত্রে অন্তত ভারতীয় স্ট্যান্ডার্ডেstandard এ এবং একইসঙ্গে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোর্সে এ আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথম কোয়াড্রেন্ট সিস্টেম অনুসরণ করে থাকি তাহলে চলো এই প্রথম quadrant system সম্পর্কে আরেকটু বিশদে জেনে নিই প্রথম quadrant জাতীয় system এর প্রথম angle এর এই ছবিটা দেখা যাক সেখানে এরকম dimensions যুক্ত একটা tapered cylinder আছে যদি এই দিক থেকে পর্যবেক্ষণ করি কারণ এইদিকটা এক transparent plane যা দিয়ে এইদিক থেকে অপরদিকে দেখতে চেষ্টা করছি সেইদিকটাও এক transparent plane সাধারণত যেদিকে আমরা দেখতে চেষ্টা করছিসেদিক থেকেই সর্বাধিক dimensions দেখতে পাওয়া যায় তাহলে সেটাই যদি বিষয় হয় আমরা এই দিক থেকে অপর plane এর দিকে পর্যবেক্ষণ চালালে এই taper cylinder এর projectionটি এক trapezium হিসেবে সামনে আসে কারণ এটাই প্রথম যেটা আমরা পর্যবেক্ষণ করতে যাচ্ছি এজন্য আমরা একে একটি front view বলি আমরা যদি ওপর থেকে দেখি একে আবারও trapeziumএর মতো দেখাবে একইরকম symmetric object এই view থেকে যেমন আসে আবার top view থেকেও আসে আমরা যদি এই view থেকে তাকাই মনে হয় যেন একটা circle এর পেছনে আরেকটি বড় circle কাজেই plane এ একটা circle এর পেছনে আরেকটি circle আছে এমন মনে হওয়ার কারণ আমরা inclined direction এর দিকে তাকিয়ে আছি যা দেখতে অনেকটা ellipse এর মতো লাগতে পারে কিন্তু আমাদের এই page টাকে flip বা fold করতে হবে আমরা একবার সেটাকে fold করলে তা plane এর ওপর একটা complete circle গঠন করে অতএব আমরা যদি entire object এর জন্য এটা আঁকি সেটাই হবে front view এবং তখন আমরা যেদিকে দেখতে চাইছি সেই বামদিকটা ডানদিকে হবে এই line গুলো যে viewকে follow করে তাদের মধ্যে আমরা আরোও বড়ো একটা circle পাই যেটা visible হবে একইভাবে আমরা এই lines এর ভিত্তিতে যখন এইদিক থেকে দেখছি তখন এর সঙ্গে concentric আরোও একটি circle পাচ্ছি দুটোই visible মানে দেখা যাচ্ছে এখন যদি আমরা top view থেকে সেদিকে তাকাই তাহলে তা নিচের plane এর ওপর project করবে এবং আমরা একে খোলার জন্য fold করছি তখন এই line ও এর নিচেরটি একসঙ্গে দেখা যাবে একইভাবে আমরা উভয় lineকে একসঙ্গে দেখতে পাবো তখন আবারও সমান আকৃতির একটি trapezium দেখা যাবে অতএব এটা হলো front view top view বামদিক থেকে right left side view এভাবেই আমরা একটা pictureএর construction করে থাকি কাজেই এটা front view object trapezium এইটা সেই object এর বামদিকের view এবং আমাদের drawing terminology সেদিকেই হবে কারণ তা হচ্ছে cylindrical object আমরা সাধারণত দেখাই যে axisএর কেন্দ্রটি এই point থেকে বের হচ্ছে এবং ওই point থেকে আসছে এটা যদি complete circle হয়ে থাকে এই line এর মধ্য দিয়ে বেরোচ্ছে মানে একই line আমরা এখানে দেখাচ্ছি দ্বিতীয় কারণ হল বামদিকের view অনুযায়ী এটি হলো একটি circle circle টি এবং অপর circle ও সেখানে আছে কারণ এটি হলো একাধিক circle যুক্ত একটি cylindrical object কাজেই আবারও আমরা একে একটি cylindrical object হিসেবে represent করতে dash dot lineগুলি show করে থাকি যদি 3rd angle projection systems দিয়ে দেখি 3rd quadrantএ ও আমরা একই cylindrical object বসাই কাজেই যে planes এর ওপর project করা হয়েছে তা এটিই যে planes এর ওপর একে project করা হবে সেখানে এটিই project করা হবে যেটি সেখানে project করা হয়েছেI অতএব আমরা যদি পুরোটা planeকে flip করি এটা এই plane এ চলে আসে এই plane অংশের ওপরproject এর পর fold করতে হবে যাকে rotate করে আমরা একটা circle এর view পাই একইভাবে আমরা 3rd angle projection এ দেখেছি তার মানে এটাকেই project করা হয়েছে এভাবেই আমরা চাহিদা অনুযায়ী views পেয়ে যাই 3rd angle projection system এ এই dimensionগুলি দেখানো খুবই common object এর পরবর্তী বিষয় এই symbolগুলি কেনো না এটি হলো একটি projected বিষয় কোন diameter হয়তোবা 22d দৈর্ঘ্যের অপর diameterকে আমরা সাধারণত front view র জন্য দেখিয়ে থাকি front viewতেই আমরা সর্বাধিক dimensions দেখাতে চাই এবং বাকি dimensionsকে top view র ওপর তারপরে side view র পরে distribute করা হবে এখন আমরা দেখব এই projectionগুলিতে কি method ব্যবহার করা হয় যেকোনো projectionকে আমরা দুটি method এ ভাগ করব একটি হল natural method অপরটি হল glass box method natural method এর ক্ষেত্রে আমরা কি করবো আমরা objectকে observer হিসেবে রাখব আমরা object এর দিকে চোখ রেখে সেটা কেমন লাগে দেখতে এর চারপাশে হাঁটবো অন্য পথ হচ্ছে তুমি object যেমনটি রাখবে ঠিক তেমন ধীরে ধীরে 90 degree rotate করো কখনো clockwise বা anticlockwise অথবা হয়তো top থেকে bottom 90 degree বা bottom থেকে top 90 degree এইভাবেও আমরা objectকে rotate করে view র দিকে তাকাতে পারি আর আমরা যদি সেটা করি প্রথমে একটি object রাখতে হবে observer fix করতে হবে objectকে rotate করতে হবে এতে আমরা যেরকম view পাই তাকে আমরা natural method বলি glassbox method এ আমরা objectকে ঘিরে এক কাল্পনিক box নির্মাণ করি এর কোনটা transparent planes কোনটা আবার opaque planes transparent planes এর চারপাশে হাঁটো যাতে করে আমরা যা ই পাবো তাকে glassbox method বলা হয় তাহলে চলো একটা Object এর দিকে লক্ষ্য করি এখানে যে object আছে তা অনেকটা L shape এর মতো কিছু একটা L shape এর block এবং একে আমরা বলতে চাইবো front view কাজেই তুমি সেই ব্যক্তি যে নাকি monitor এ দেখছে এবং objectটি কিছুটা তোমার দিকে হেলে আছে সহজ কাজটা হচ্ছে objectকে এক নির্দিষ্ট angle এ সেইদিকে rotate করা যাতে তোমার view direction এ একইভাবে সেই দিকে সেই plane direction এ তা খাড়া দেখায় অতএব এখানে আমরা যদি সেই objectকে সেই কোন একটা angle পর্যন্ত rotate করে যেতে থাকি তাহলে এটা যেমন আমরা দেখার মতো অবস্থায় থাকবো অন্যটিও আমরা দেখার মতো অবস্থায় থাকবো তাই objectকে rotate করো যাতে করে এটা natural method এর মতো এমন এক shape এ চলে আসে একেই আমরা object এর front view বলি একইভাবে object এর top view র জন্য আমাদের এটাই করতে হবে যে এটাই সেই object যাকে আমরা front view হিসেবে তৈরি করতে চাইছি ঔ তাই সেটাকে সেদিকেই rotate করো তাহলে এভাবে করে আমরা আবারো normal থেকে বা হয়তো সেই কাগজের plane এ পাব তারপর সে যা ই আমরা observe করতে যাচ্ছি তাকে আমরা top view বলে থাকি উদাহরণ হিসেবে আমরা যদি objectটিকে সেই পথে rotate করে যাই তাহলে আমরা top view র dimension হিসেবে এখানে একে পেতে চলেছি কারণ সেই level এ আসা সমস্ত object টাকে আমাদের direction এ normal করে তুলছি একইভাবে সেটাকে সেই direction এ normal থেকে plane এ rotate করতে থাকলে আমরা ডানদিকের view পেয়ে যাবো একেই আমরা natural method বলে থাকি observerকে সবসময় fixed থাকতে হবে objectটিকে এমনভাবে rotate করতে হবে যাতে তা observerএর viewতেই থাকে এবং সে যেviewই পাওয়া যাক তাকে আমরা natural method বলি অপর methodটি হচ্ছে glassbox method Transparent ও opaque planes এবং সেগুলোর projections নিয়েই glass box method এ deal করা হয় কাজেই আমরা সবসময় glass box method নির্মাণ করতে চেষ্টা করি যখন সেখানে planes থাকে কাজেই front view তে observer বা পর্যবেক্ষণকারি এই direction এ আছে এখন যেমন সে সেই দিকেই দেখছে আর তাতে যে shape ই দেখছে একে চলো আমরা front view বলি এটি হলো একটি front view projection অতএব যে সম্পূর্ণ একটা projection সে দেখতে যাচ্ছে তা এই shape এর হবে একেই আমরা বলে থাকি front view তারপর top view র জন্য তাকে top থেকেই দেখতে হবে তা সে যা ই ওই plane থেকে ওই projectionএ পাওয়া যায় এর মতোই আমরা একে top view বলবো এবং আবারও ডানদিকের view র জন্য তাকে সেই direction এ ই আসতে হবে যা সেই planeএর ওপর project করা হয়েছে সে তা ই পেতে চলেছে যাকে আমরা ডানদিকের view বলি কাজেই glass box method এ আমরা viewগুলি নির্মাণ করি planes এর ওপর একে project করি তারপর সেগুলিকে fold করি বা হয়তো rotateকরি যাতে করে আমরা আলাদা আলাদা view পেতে পারি উদাহরণস্বরূপ চলো এই দিকে আমরা তাকাই একই object এর জন্য front view projection এর পর আমরা হয়তো এটাই পেতে চলেছি এতে একটি fixed plane ই থেকে যায় এখন পর্যবেক্ষক বা observer সে দিক থেকে তাকাচ্ছে কাজেই সবার আগে সে এটাকে ডান দিকের view র জন্য object হিসেবে সে এটাকে পাবে এখন গোটা planeকেই 90 degree rotate করো তারপর আমরা এই viewটা পাই একইভাবে সেই planeএর object এর জন্য আমরা হয়তো এটাকে topviewহিসেবে পাবো এই planeটিকে 90 degree rotate করো আমরা যদি একবার সেটাকে unfold করি plane এর ওপর এটাই হলো সেই object যাকে আমরা top view বলে থাকি একইভাবে আমরা যদি opaque planeএর পিছন দিকের planeকে project করি এবং rotate করি আমরা আবারো আরেকটি view পাবো পেছনদিকেও আমরা সেরকমই পাচ্ছি সেটাকেও আমরা একইরকম unfold করতে পারি যাতে তা সেই level এ চলে আসে কাজেই তুমি একটি box এর কথা ভাবতেই পারো যাতে অনেক latch kind of eventsহতে পারে তাই এই planeটি সবসময়ই fixed যাকে আমরা front view বলি এখন একবার এই boxএ এটা হয়ে গেলে আমরা এমনভাবে এটা খুলবো যাতে এই part টা top এ আসে মানে front view সেখানেই থাকবে আমরা সেগুলিকে A plane B plane C plane পেছনদিকটাকে D plane নিচের দিকটাকে E plane এবং এর ঠিক পেছনদিকটাকে F plane এমন নামকরণ করি এখন যখন আমরা এটাকে খুলছি বা unfold করছিI A plane সেখানেই থাকবে B plane চলে আসবে top এ C plane চলে আসবে এই level এ D plane ওই সেটাতে একটা boxএর মতো খুলে যাবেI F plane থাকবে পেছনদিকে আমরা এটাকে দুবার unfold করতে যাচ্ছি যাতে তা এমন directionএ থাকে যে F এবং বাকি থাকা E plane সেই levelএ চলে আসে এইভাবেই আমরা box এবং এদের projectionsকে unfold করে থাকি এই সমস্ত কিছুকে unfold করার পর আমরা যদি সেগুলির নামকরণ করি front view পাওয়া যাবে মাঝখানে এবং সেটাকে ভর করে আমরা third angle projection system এর জন্য একটা bottom view একটা top view পাবো কারণ front view top view ওপরে ডানদিকের view ডানদিকে এবং নিচের view নিচের দিকে বামদিকের view বামদিকে এবং পেছনের view পেছনদিকে আছে কাজেই তৃতীয় quadrant system এর ভিত্তিতে এটাকে তৈরি করি এবং glassdoor জাতীয় box method ব্যবহার করি একটা opening যে এই বিষয়গুলিকে unfoldকরে তাহলে আমরা তা এভাবেই পেতে পারি আর এভাবেই বেশিরভাগ dimensionকে front viewতেই দেখা যায় এবং বাকি dimensionগুলিকে side view bottom view top view ও অন্য দিকে ঠেলে সরিয়ে দেবে আর তা চলতেই থাকবে কাজেই প্রথম অগ্রাধিকার সবসময় থাকবে front view এরপর বাকি dimensionগুলি top view র মাধ্যমে convey হতে থাকবে আর বাকি viewগুলি নজরে রাখতে হবে side view র মাধ্যমে এবার উদাহরণ হিসেবে একটা object নিয়ে এর দিকে লক্ষ্য করি এই object এর views নির্মাণ করব চলো আমরা step by step যাই প্রথমটি একটা glassdoor জাতীয় জিনিস সেটা নির্মাণ করা সহজ হতে পারে তারপর আমরা যদি এই glassdoor box method এ project করার চেষ্টা করি এই গোটা বিষয়টা এই viewগুলির ওপর project করে তারপর এই boxটি unfold করো তাহলে front viewটি এই level এ চলে আসবে top view সেখানে আসবে ডানদিকের viewটি আসবে সেই level এ বামদিকের view আসবে এই level এ এবং পেছনদিকের view আসবে এই level এ কাজেই আমরা যদি glassbox method ব্যবহার করে projection গুলো drawing sheetএ rearrange করতে পারি পরের ক্লাসে আমরা অন্য projection method সম্পর্কে জানবো তোমাদের অনেক ধন্যবাদ